নমস্কার শেষ শ্রেণিতে আমরা নেটওয়ার্ক স্টেবিলিটি শীর্ষক আলোচনা শুরু করি এবং আমরা আজ আমাদের নেটওয়ার্কের স্থিতিশীলতা এবং আমাদের নেটওয়ার্ক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করব গত শ্রেণিতে আমরা নেটওয়ার্কের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছি তাই আমরা কী নিয়ে আলোচনা করেছি সার্কিট স্থিতিশীল হয় যদি এর আবেগের প্রতিক্রিয়া ℎ 𝑡 সময় t → ∞ হিসাবে সীমাবদ্ধ থাকে ∞ এর অর্থ হল আবেগের প্রতিক্রিয়া যখন সময় t → ∞ হয় তখন সীমাবদ্ধ মানে রূপান্তরিত হয় এটি অস্থির হবে যদি ℎ 𝑡 হিসাবে আবদ্ধ না হয়ে বেড়ে ওঠে 𝑡 → ∞ আমরা আরও আলোচনা করেছি যে গাণিতিক পরিভাষায় আমরা এটিকে হিসাবে লিখতে পারি এখন যদি 𝐻 𝑠 ℎ 𝑡 এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম হয় আমরা আলোচিত হয়েছে যে এটিকে ল্যাপ্লেস ট্রান্সফর্ম ডোমেনে 𝐻 𝑠 𝑁 𝑠 𝐷 𝑠 হিসাবে উপস্থাপন করা যেতে পারে আবেগ প্রতিক্রিয়া ℎ 𝑡 𝐻 𝑠 যা আবেগ প্রতিক্রিয়াটির ল্যাপ্লেস রূপান্তরকে সার্কিটটি স্থিতিশীল হওয়ার জন্য নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এই প্রয়োজনীয়তাগুলি কী ছিল একটি প্রয়োজনীয়তা যা আমরা আলোচনা করেছি 𝑁 𝑠 এর ডিগ্রি অবশ্যই 𝐷 𝑠 ডিগ্রির চেয়ে কম হওয়া উচিত এটি হল সংখ্যার এক্সপ্রেশন ডিগ্রি হল ডিনোমিনেটরে প্রকাশের ডিগ্রির চেয়ে কম হওয়া উচিত পরবর্তী প্রয়োজনীয়তাটি হল H𝑠 এর সমস্ত খুঁটির অবশ্যই নেতিবাচক বাস্তব অংশ থাকতে হবে সমস্ত মেরুর অর্থ ডিনোমিনেটর এক্সপ্রেশনটির সমস্ত রুটগুলির নেতিবাচক বাস্তব অংশ থাকতে হবে এখন আমরা এটি নিয়েও আলোচনা করেছি যে আর এল সি উপাদান এবং স্বতন্ত্র উত্সগুলি যেগুলি প্যাসিভ উপাদানগুলির দ্বারা গঠিত সেগুলি অস্থির হবে না কারণ আমরা যদি বলি যে এগুলি অস্থির হতে পারে যার অর্থ কিছু শাখা স্রোত বা ভোল্টেজ থাকবে শূন্যে সেট করা উত্সের সাথে অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি পেতে পারে যখন আমরা আর এল সি সার্কিটগুলি বিশ্লেষণ করি তখন সাধারণত হয় না সুতরাং আসুন আমরা আমাদের এই কথাটি যাচাই করি যে নিষ্ক্রিয় উপাদান এবং স্বাধীন উৎস উপাদানসমূহ নেটওয়ার্ক অস্থির হবে না আসুন আমরা উদাহরণটি দেখি যা আমরা পূর্ববর্তী বক্তৃতায়ও আলোচনা করেছি যে এটি যদি সিরিজ আর এল সি সার্কিট হয় তবে আমরা এটি বলতে পারি এবং আমরা আরও আলোচনা করেছি যে ডিনোমিনেটর উপাদানটি হল ডিনোমিনেটর এক্সপ্রেশন ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যখন আমরা আর এল সি সিরিজটি নিয়ে আলোচনা করছিলাম 𝐿𝐶 সার্কিট সুতরাং এটি হবে বৈশিষ্ট্যযুক্ত সমীকরণ যা আমরা ইতিমধ্যে অতীতে আলোচনা করেছি আমরা বলতে পারি যে ডিনোমিনেটর এক্সপ্রেশনের মেরুতে ডিনোনিটারের শিকড় থাকবে অভিব্যক্তিটির মান এবং আমরা এটিও প্রতিষ্ঠিত করেছি এবং এখন আপনি যদি দেখতে পান যে আর এল সি 0 এর চেয়ে বড় কখন যদি এই 2 টি মেরু অবস্থা হয় 𝐿𝐶 সবসময় বিমানের বাম অর্ধেক লিখতে হবে সুতরাং এর অর্থ এই যে যে নেটওয়ার্কে আর এল এবং সি উপাদান রয়েছে এটি অস্থির হবে না কারণ সার্কিটের প্রদত্ত স্থানান্তর ফাংশন থেকে আমরা যে মেরুটি পাই তা সর্বদা নেতিবাচক আসল অংশ থাকবে আমরা যে সমালোচনামূলক অবস্থাটি আলোচনা করেছি তা হল আর যখন 0 টি সমান হবে তখন damp সহগ 0 হবে সেক্ষেত্রে সার্কিটটি দোলক হয়ে যাবে এখন সক্রিয় সার্কিট এবং প্যাসিভ সার্কিটের মতো কয়েকটি নির্দিষ্ট সার্কিট রয়েছে যার মধ্যে নিয়ন্ত্রিত উত্স রয়েছে যা শক্তি সরবরাহ করতে পারে এবং সে কারণেই তারা অস্থির হতে পারে দোলক হল এই জাতীয় সার্কিটের আরেকটি উদাহরণ যা অস্থিতিশীল হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে কারণ সময় t → ∞ হলে এটি কিছু ধ্রুবক মানের কাছে মরে না ∞ সুতরাং যখন আপনি দোলকের নকশা করেন তখন দোলকের স্থানান্তর ফাংশন হিসাবে দেওয়া যেতে পারে আপনি দেখতে পাবেন যে এই স্থানান্তর ফাংশনগুলির খুঁটিগুলি কাল্পনিক অক্ষে রয়েছে খুঁটিগুলি হল 𝑗𝜔0 এবং 𝑗𝜔0 সুতরাং যখন আপনি খুঁটিগুলি কল্পিত অক্ষের উপরে পড়ে থাকেন তার মানে সার্কিটটি দোলনীয় এই ক্ষেত্রে আপনি যে আউটপুটটি পাবেন তা হল সাইনোসয়েডাল সুতরাং যখন আপনার এই ধরণের পরিস্থিতি হবে তখন আপনি বলবেন যে সার্কিটটি দোদুল্যমান এখন আসুন একটি উদাহরণ নিই যাতে আমরা ধারণাটি বুঝতে পারি আমাদের K এর মান নির্ধারণ করতে হবে যার জন্য অঙ্কিত সার্কিটটি স্থিতিশীল সুতরাং এখন এখানে আপনি যে আপনি দেখতে একটি শক্তি সঞ্চয়স্থানের উপাদান রয়েছে যা ক্যাপাসিটার 1𝑠𝐶 এর ডোমেনে ক্যাপাসিট্যান্সের মান এবং আমাদের কাছে দুটি প্রতিরোধ রয়েছে আমাদের একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স রয়েছে যা লুপে প্রবাহিত কারেন্টর উপর নির্ভর করে সুতরাং আমাদের 𝑘 এর মানটি খুঁজে বের করতে হবে যার জন্য এই চিত্রটি স্থিতিশীল থাকবে আমাদের প্রথমে নেট বিশ্লেষণ ব্যবহার করতে হবে এবং এই 2 টি লুপের সমীকরণটি লিখতে হবে সুতরাং এখন আপনার কাছে এই 2 টি সমীকরণ রয়েছে যদি আপনি এগুলি ম্যাট্রিক্স আকারে উপস্থাপন করেন তবে কীভাবে আপনি লিখবেন সুতরাং আপনি যখন ম্যাট্রিক্সটি সংকলন করবেন আপনি দেখতে পাবেন যে আপনি যদি এই সার্কিটের বৈশিষ্ট্যযুক্ত সমীকরণটি খুঁজে পেতে চান চরিত্রগত সমীকরণ পরিচালনা করে তবে আপনাকে কী করতে হবে আমরা ম্যাট্রিক্সের নির্ধারকটি খুঁজে বের করতে হবে যা আমরা সবে সংকলন করেছি নির্ধারকের মান এটি বৈশিষ্ট্যযুক্ত সমীকরণ ব্যতীত আর কিছুই হবে না তবে আপনি কী পাবেন আপনি একক খুঁটির মান পাবেন কারণ এখানে এই সংখ্যার উপাদানটি কেবলমাত্র 1 এর ডিগ্রি সহ থাকবে সুতরাং আপনার কেবলমাত্র একটি মাত্র মেরু থাকবে সুতরাং মেরু মূল্য এখন আপনি যদি দেখতে পান পোলের P এর এই মানটি আপনি বলবেন যে le 2𝑅 যখন পোলটি নেতিবাচক হবে 𝑅 আমরা বলতে পারি যে k2𝑅 অন্যথায় 𝑘 2𝑅 এর জন্য সার্কিটটি অস্থির হবে তখন সার্কিট স্থিতিশীল থাকবে এটি আপনি যাচাই করতে পারেন আপনি কে এর মান খুঁজে পেতে পারেন যার জন্য আপনার সার্কিট স্থিতিশীল থাকবে এবার আসুন নেটওয়ার্ক সিন্থেসিস নামে আরেকটি ধারণা সম্পর্কে কথা বলা যাক তাহলে নেটওয়ার্ক সিনথেসিস কী নেটওয়ার্ক সংশ্লেষ একটি প্রদত্ত স্থানান্তর ফাংশনের জন্য উপযুক্ত নেটওয়ার্ক প্রাপ্তির প্রক্রিয়া এখন এই নেটওয়ার্ক সংশ্লেষণটি আমাদের নেটওয়ার্ক বিশ্লেষণের ঠিক বিপরীতে যেখানে আমরা সার্কিটটি পাই এবং আমরা প্রদত্ত সার্কিটের স্থানান্তর কার্যকারিতা সন্ধান করার চেষ্টা করি নেটওয়ার্ক সংশ্লেষ সময় ডোমেনের চেয়ে এস ডোমেনে কার্যকর করা সহজ যখন আমরা নেটওয়ার্ক সংশ্লেষণ এবং নেটওয়ার্ক বিশ্লেষণের মধ্যে পার্থক্য করি আমরা বলতে পারি যে নেটওয়ার্ক বিশ্লেষণে আমরা একটি প্রদত্ত নেটওয়ার্কের স্থানান্তর ফাংশনটি পাই যদি নেটওয়ার্ক সংশ্লেষণ যদি আমরা পদ্ধতির বিপরীত হয় এর অর্থ আমাদের জন্য একটি উপযুক্ত নেটওয়ার্ক খুঁজে নেওয়া দরকার প্রদত্ত স্থানান্তর ফাংশন সুতরাং নেটওয়ার্ক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা কী করব আমরা একটি স্থানান্তর ফাংশন পেয়ে যাব এবং সেখান থেকে আমরা উপযুক্ত নেটওয়ার্কটি অনুসন্ধান করার চেষ্টা করব যা স্থানান্তর কার্যটি সন্তুষ্ট করে এখন নেটওয়ার্ক সংশ্লেষণে বিভিন্ন উত্তর হতে পারে বা সম্ভবত কোনও উত্তর নেই কারণ অনেকগুলি সার্কিট থাকতে পারে যা একই স্থানান্তর ফাংশন উপস্থাপন করতে ব্যবহৃত হতে পারে প্রদত্ত স্থানান্তর ফাংশনের জন্য আমাদের সবচেয়ে উপযুক্ত উত্তর খুঁজে বের করতে হবে নেটওয়ার্ক বিশ্লেষণে জিনিসগুলি বিপরীতে রয়েছে কেবলমাত্র একটি উত্তর থাকবে নেটওয়ার্ক বিশ্লেষণের অর্থ আমরা সর্বদা একটি একক স্থানান্তর ফাংশন পাব তবে নেটওয়ার্ক সংশ্লেষের ক্ষেত্রে একটি স্থানান্তর ফাংশন একাধিক সার্কিটের প্রতিনিধিত্ব করতে পারে আসুন উদাহরণগুলির সাহায্যে এই ধারণাগুলি বুঝতে পারি কারণ এটি সার্কিটের Circuitসংশ্লেষের দিকটি বোঝা সহজ হবে আমাদের দেখতে দিন যে সেখানে দেওয়া আছে একটি স্থানান্তর ফাংশন এখন আসুন আমরা বলি যে এটি সেই সার্কিট যেখানে এল এবং সি উপস্থাপন করা হয়েছে এবং সি আর এবং এর সাথে সমান্তরাল অনুপাত 𝑉0 𝑠 ইনপুট ভোল্টেজ দ্বারা বিভক্ত প্রতিরোধ আর পের ভোল্টেজের মধ্যে অনুপাত ব্যতীত আর কিছুই নয় তাই 𝑉𝑖 𝑠 এখন আমরা এই স্থানান্তর ফাংশনটি পেয়েছি এবং আমাদের ধারণা রয়েছে যে এটি হবে সার্কিট আমাদের কী করা উচিত যেহেতু এখানে আমাদের 3 টি অজানা রয়েছে আর এল এবং সি আমরা একটি মান আরকে ঠিক করব কেন আমরা ঠিক করব এই মানটি আমরা দেখতে পাব যে সমাধানের সাথে আমরা যখন অগ্রগতি করব কেন আমরা R এর মান নির্ধারণ করছি এবং C এর মান বের করব আমরা 2 কেস নেব যেখানে আরআর 5 ওহম এবং R 1 ওহম এবং আমরা চেষ্টা করব এল এবং Cএর মান খুঁজে বের করুন এখন প্রথমে আমাদের কী করা উচিত আমাদের অবশ্যই সার্কিটের সমান মাইনাস ডোমেনটি সন্ধান করতে হবে আপনি যখন সার্কিটের সমতুল্য বিয়োগ ডোমেনটি তৈরি করবেন তখন চিত্রটিতে প্রদর্শিত হবে এটির মতো দেখাবে এটি 𝑉𝑖 𝑠 যা ইনপুট ভোল্টেজ 𝑉𝑖 𝑠 প্রতিরোধের আর পেরিয়ে যায় এবং তারপরে সূচকটি হয়ে 𝑠𝐿 এবং ক্যাপাসিট্যান্স 1sc হবে এখন ক্যাপাসিট্যান্স এবং প্রতিরোধের সমান্তরাল এবং 𝑠𝐶 এই ভোল্টেজ উভয় উপাদান জুড়ে প্রয়োগ করা হবে কারণ উভয় সমান্তরাল হয় সুতরাং আমরা খুঁজে পেতে পারেন এর সমান্তরাল সংমিশ্রণের সমতুল্য প্রতিবন্ধকতার বাইরে r1sc আমরা যখন তা সমাধান করব এর ডোমেনে হিসাবে সমপরিমাণ প্রতিবন্ধকতা পান 𝑅1src এখন আমরা ভোল্টেজ বিভাগ নীতিটি ব্যবহার করতে পারি এটি বলছে যে এই ক্যাপাসিট্যান্সের ওপারে 𝑉0 রয়েছে সুতরাং মূলত ক্যাপাসিট্যান্স এবং প্রতিরোধের সমান্তরাল সংমিশ্রণটিতে তাদের জুড়ে ভোল্টেজ 𝑉0 𝑠 থাকবে সুতরাং আপনি ভোল্টেজ বিভাগ নীতিটি ব্যবহার করতে পারেন এবং হিসাবে 𝑉0 এর মান খুঁজে পেতে পারেন এখন আমরা যে স্থানান্তর ফাংশন পাই তা হল সুতরাং এই দুটি মান যা আমরা যখন স্থানান্তর ফাংশন তুলনা করব এখন আমাদের কাছে কেবল 2 টি সমীকরণ এবং 3 টি অজানা রয়েছে যতক্ষণ না আমরা একটি পরিমাণ নির্ধারণ না করে আমরা সমাধানটি খুঁজে পাই না সুতরাং আমরা এটিই শেষ স্লাইডে আলোচনা করেছি যে আমাদের কমপক্ষে একটি ঠিক করা দরকার যাতে আমরা লিখতে পারি উত্তর পেতে পারি সুতরাং আমরা আমাদের প্রশ্নে যা ছিল তা হল তার 5 এর ঠিক সমান মান সুতরাং যখন আপনি R 5 হিমের সমান রাখবেন তখন C এর মান আপনি 6667 মিলিফার্ড এবং L এর 15 হেনরি পাবেন এখন যখন আপনার R 1 ওহমের সমান হবে তখন C হবে 0333 ফ্যারাড এবং L সমান 03 হেনরি এখন আর 1 ওহমের সমান করে সাধারণত বলা হয় যে এটি নকশাকে স্বাভাবিক করছে কারণ আপনি আর 1 ওম হিসাবে আরকে ঠিক করছেন এর অর্থ আপনি সার্কিটের নকশাটি স্বাভাবিক করছেন সুতরাং এর সাহায্যে আপনি অজানাগুলির মানটি খুঁজে পেতে পারেন যা L এবং C তবে আপনাকে কমপক্ষে একটি উপাদান ঠিক করতে হবে তাই এই ক্ষেত্রে আমরা প্রতিরোধ আর এর মানটি স্থির করেছি এখন আসুন অন্য একটি উদাহরণ নেওয়া যাক এক্ষেত্রে আমরা স্থানান্তর ফাংশনটি দেওয়া হয় এবং যখন আর এর মান দেওয়া হয় তখন আমরা আবার L এবং C এর মান খুঁজে বের করি সুতরাং প্রথম টাস্ক যা প্রয়োজন তা হল প্রদত্ত সার্কিটকে মাইনাস ডোমেনে রূপান্তর করা সুতরাং আপনি এখানে দেখতে পান যে আর L এবং C উভয়ই তিনটিই ধারাবাহিকভাবে এটি প্রদত্ত সার্কিটের সমতুল্য বিয়োগ ডোমেন হবে C 1sc দ্বারা প্রতিস্থাপিত হবে এবং L এর জায়গায় আমরা লিখব 𝑠𝐿 𝑉0 𝑡 হয়ে যাবে 𝑉0 𝑠 এর ডোমেন আর একই থাকবে এবং 𝑉𝑖 𝑡 হয়ে যাবে 𝑉𝑖 𝑠 সুতরাং আমাদের পরবর্তী কী করা উচিত এখন আমাদের লুপ সমীকরণটি লিখতে হবে এবং R র অংশ হিসাবে আর জুড়ে ভোল্টেজকে উপস্থাপন করতে হবে যাতে আমরা স্থানান্তর ফাংশনটি পাই যখন আমরা লুপের সমীকরণটি লিখি এবং ভোল্টেজটি পুনরায় সাজাইয়া R0 এর R হিসাবে 𝑉𝑖 এর শর্তাবলী অনুসারে আমরা লিখতে পারি 𝑉0 আর কিছুই নয় কারণ R জুড়ে ভোল্টেজ সমস্ত 3 সিরিজের উপাদানগুলি দ্বারা বিভক্ত তাহলে আমরা পারি 𝑉𝑖 লিখুন 𝑅 1𝑠𝐶 𝑠𝐿 যখন আমরা পুনর্বিন্যাস করি আপনি কেবল লিখতে পারেন সার্কিটে থাকা অজানাগুলির উপর ভিত্তি করে এখন আপনি এই স্থানান্তর ফাংশনটি কম পেয়েছেন ট্রান্সফার ফাংশন যা আমাদের দেওয়া হয় তা বর্গক্ষেত্রের 4s প্লাস 20 এর উপর 4s হয় সুতরাং আপনি যদি উভয়ের সাথে তুলনা করেন তবে আপনি কেবলই বলতে পারেন যে L বাই দ্বারা আর 4 নয় এবং এলসি দ্বারা 1 সমান হয় 20 সুতরাং এখানে আবার আপনার 2 টি সমীকরণ রয়েছে তবে আপনার 3 টি অজানা রয়েছে আমরা আর ওমের মান 2 ওহম হিসাবে ঠিক করি সুতরাং আপনি যখন ঠিক করেন আপনি যখন 2 ওহমের হিসাবে আর এর মান স্থির করেন আপনি কেবলমাত্র 05 হেনরি হিসাবে L এর মান এবং ক্যাপাসিট্যান্স সি এর মান 01 ফারাড হিসাবে পেতে পারেন এই নির্দিষ্ট প্রক্রিয়াটির সাহায্যে আপনি সহজেই অজানাগুলির মানগুলি খুঁজে পেতে পারেন সুতরাং এই ক্ষেত্রে অজানাগুলি C এবং L ছিল এবং আমরা এর মানটি ঠিক করি সুতরাং আপনাকে যখন নেটওয়ার্ক সংশ্লেষ করতে বলা হয় তখন আপনি এভাবেই এগিয়ে যান এটির সাহায্যে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি এই অধিবেশনে আমরা নেটওয়ার্ক সংশ্লেষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং নেটওয়ার্ক স্থিতিশীলতার বিষয়ে আমাদের আলোচনাও চালিয়েছি এবং বিশেষত এই সপ্তাহে আমরা বিভিন্ন সার্কিট বিশ্লেষণে ল্যাপ্লেস ট্রান্সফর্ম প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছি আমরা এই নোটটি সহ এই সপ্তাহের অধিবেশনটি বন্ধ করব যে আমরা পরের সপ্তাহে 2 পোর্ট নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব ধন্যবাদ